সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি লেকচার নাম্বার 37 হাফ রেঞ্জ ফুরিয়ার এক্সপানসন এর উপর সুতরাং এই বক্তৃতায় আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ সম্প্রসারণ এবং হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ সম্প্রসারণ দেখতে পাব সুতরাং শেষ বক্তৃতায় আমরা ইতিমধ্যে দেখেছি যে জোড় এবং বিজোড় ফাংশনগুলির জন্য ফুরিয়ার সিরিজ এইভাবে সরলীকরণ করা যেতে পারে সুতরাং যদি f একটি জোড় ফাংশন হয় তাহলে f শুধু কোসাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা যেতে পারে এবং এই সহগ an এছাড়াও সরলীকৃত হতে পারে এটি 2L0Lfxcos nπxL dx থেকে মূল্যায়ন করা যেতে পারে ইন্টিগ্রালের 2 গুণ কারণ মূলত এটি ছিল L থেকে L এবং তারপর n 0 1 2 ইত্যাদি সুতরাং কারণ ফাংশনটি জোড় আমরা লক্ষ্য করেছি যে bn সহগ 0 হয়ে যায় এবং আমরা কেবল কোসাইন সিরিজ পেয়েছি একই ভাবে যখন f একটি বিজোড় ফাংশন তখন আমরা সিরিজের শুধুমাত্র সাইন পদগুলি পাব এবং সহগ bn কে 0 থেকে L পর্যন্ত ইন্টিগ্র্যাল এর সাহায্যে মূল্যায়ন করা যেতে পারে সুতরাং আমরা আবার এই 2L0Lfxsin nπxL dx বিবেচনা করেছি এবং n আবার এখানে 1 2 ইত্যাদি সুতরাং এটি ফাংশনের উপর নির্ভর করে সরলীকৃত ফর্ম ছিল যদি এটি একটি জোড় ফাংশন হয় তবে আমরা কেবল কোসাইন পদগুলি পাব এবং যদি আমাদের বিজোড় ফাংশন থাকে তবে আমরা কেবল সাইন পদই পাব এখানে এটি বিজোড় ফাংশন সুতরাং যদি আমাদের বিজোড় ফাংশন থাকে আমরা সম্প্রসারণে শুধুমাত্র সাইন পদগুলি পাব সুতরাং এখন আমরা এখানে কি আলোচনা করতে যাচ্ছি হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ ধারণাটি ঠিক আমরা বিজোড় এবং জোড় ফাংশনগুলির জন্য আলোচনা করেছি সুতরাং আমাকে শুধু এখানে ব্যাখ্যা করা যাক ধরুন যে f একটি ফাংশন যা শুধুমাত্র 0 থেকে L এর ব্যবধানে সংজ্ঞায়িত এবং ধরুন আমরা এই f কে প্রকাশ করতে চাই কোসাইন বা সাইন সিরিজে এখন এখানে আমরা আমাদের পছন্দটি রাখছি যে আমরা এই fx ফাংশন প্রকাশ করতে চাই যা কিছু ব্যবধানে একটি সাইন বা একটি কোসাইন সিরিজের মধ্যে সংজ্ঞায়িত করা হয় আগের বক্তৃতায় উদাহরণস্বরূপ আমরা ফুরিয়ার সিরিজ দেখেছি এবং স্বাভাবিকভাবেই যখন ফাংশনটি বিজোড় ফাংশন ছিল তখন এটি সাইন সিরিজ আসছে যখন ফাংশনটি জোড় ফাংশন ছিল এটি স্বয়ংক্রিয়ভাবে কোসাইন সিরিজ হিসাবে আসছিল কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন সুতরাং ফাংশনটি আবার কিছু ব্যবধানে সংজ্ঞায়িত করা হয়েছে আমাদের মূলত ফুরিয়ার সিরিজ পাওয়ার একটি পছন্দ আছে যেখানে সাইন এবং কোসাইন থাকবে উভয় পদ কিন্তু এখানে লক্ষ্য ফুরিয়ার সিরিজের নয় কিন্তু লক্ষ্য হল ফুরিয়ার সাইন সিরিজ বা কোসাইন সিরিজ মানে সেই সিরিজ যার শুধুমাত্র সাইন পদ বা কোসাইন পদ আছে সুতরাং কিভাবে এটি করতে হয় তাই এটি প্রসারিত করে করা যেতে পারে f একটি জোড় বা একটি বিজোড় ফাংশন এবং এটি ঠিক সেই ধারণা যা এখন পূর্ববর্তী বক্তৃতা থেকে ব্যবহার করা হবে যে একবার আমাদের একটি ফাংশন আছে যা একটি জোড় ফাংশন তারপর তার ফুরিয়ার সিরিজের শুধুমাত্র কোসাইন পদ থাকবে এবং যখন আমাদের একটি বিজোড় ফাংশন থাকবে তখন তার ফুরিয়ার সিরিজ হবে শুধুমাত্র সাইন পদ আছে সুতরাং যদি আপনি f কে প্রকাশ করতে চান একটি কোসাইন সিরিজে উদ্দেশ্য হল এই f কে কোসাইন সিরিজে প্রকাশ করা তারপর আমরা স্বাভাবিকভাবেই প্রসারিত করব f সমগ্র L L ব্যবধানে জোড় ফাংশন হিসাবে সুতরাং 0 L এ ফাংশনটি আগে থেকেই সংজ্ঞায়িত করা হয়েছিল এবং আমরা এখন এটিকে L 0 ব্যবধানে সংজ্ঞায়িত করব যাতে L L ব্যবধান এর সমগ্র ফাংশনটি একটি জোড় ফাংশনে পরিণত হয় এবং একবার আমরা জোড় ফাংশন আছে তারপর স্বাভাবিকভাবেই আমরা যে নতুন ফাংশন শুধুমাত্র কোসাইন সিরিজ থাকবে সুতরাং এখানে আমরা সংজ্ঞায়িত করব আমরা ফাংশনটি পুনরায় সংজ্ঞায়িত করব আসুন আমরা বলি নতুন ফাংশনটি হল h যেমন 0≤x L তে আমাদের ঠিক f আছে এবং L≤x 0 তে আমাদের আছে f যাতে এটি h এখন জোড় ফাংশনে পরিণত হয় এবং যখন আমরা এর ফুরিয়ার সিরিজ লিখব তাতে থাকবে শুধু কোসাইন পদ সুতরাং আমরা স্বয়ংক্রিয়ভাবে কোসাইন সিরিজ পাব অন্যদিকে যদি আমরা প্রকাশ করতে চাই উদাহরণস্বরূপ এই f সাইন সিরিজে তাই যদি আপনি এখন সাইন সিরিজে এক্সপ্রেস করতে চান তাহলে আমাদের এই ফাংশনটি L 0 ব্যবধানে একটি বিজোড় ফাংশন হিসাবে প্রসারিত করতে হবে যাতে পুরো -L L ব্যবধানে ফাংশনটি একটি বিজোড় ফাংশনে পরিণত হয় সুতরাং এটি আবার সেই ধারণা যা পূর্ববর্তী বক্তৃতায়ও ব্যাখ্যা করা হয়েছিল কিন্তু এখন আমরা আরও বিশদে যাব সুতরাং g হল f এটি ইতিমধ্যে 0≤x L এ দেওয়া হয়েছে যে ফাংশনটি f দেওয়া হয়েছে এবং L≤x 0 ব্যবধানে আমরা এটিকে f হিসাবে বাড়িয়েছি যাতে g সামগ্রিকভাবে একটি বিজোড় ফাংশনে পরিণত হয় তাই ভাল এখন এই হচ্ছে আমাদের এই ফলাফল আছে সুতরাং উদাহরণস্বরূপ f হল একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন যা কিছু 0 L ব্যবধানে সংজ্ঞায়িত করা হয় সিরিজ fx a02n1ancos nπxL সঙ্গে এই সিরিজের an2L0Lfxcos nπxL dx কে বলা হয় f এর হাফ রেঞ্জ কোসাইন সিরিজ এবং এখন আমরা জানি কিভাবে আমরা এই কোসাইন সিরিজটি পেতে পারি আমরা f ফাংশন বর্ধিত করেছি L≤x 0 পরিসরে যাতে পুরো ফাংশনটি একটি জোড় ফাংশনে পরিণত হয় এবং তারপর আমরা এর ফুরিয়ার সিরিজ লিখতে পারি যা স্বয়ংক্রিয়ভাবে একটি হবে কোসাইন সিরিজ এখানে দেওয়া যার ans আমরা এই সূত্র ব্যাবহার করে গণনা করতে পারি এবং bns স্বাভাবিকভাবেই 0 হবে সুতরাং একে বলা হয় f এর হাফ রেঞ্জ কোসাইন সিরিজ সুতরাং অধ্যায়টির চেয়ে একটি পার্থক্য রয়েছে যে বক্তৃতার কথা আমরা আগের বক্তৃতায় আলোচনা করেছি সেখানে ফাংশনটি একটি জোড় ফাংশন বা একটি বিজোড় ফাংশন ছিল এবং তারপরে আমরা এর ফুরিয়ার সিরিজ গণনা করছিলাম বা আমরা এর ফুরিয়ার সিরিজটি মূল্যায়ন করছিলাম এবং তারপরে স্বয়ংক্রিয়ভাবে এটি একটি সাইন সিরিজ বা কোসাইন সিরিজ হিসাবে আসছিল এখানে পরিস্থিতি ভিন্ন ফাংশন f ব্যবধান 0L এ দেওয়া হয় এবং আমাদের উভয় সম্ভাবনা থাকতে পারে আমরা এটি প্রসারিত করতে পারি যাতে রেঞ্জের পুরো ফাংশনটি L Lএকটি জোড় ফাংশন বা একটি বিজোড় ফাংশনে পরিণত হয় তদনুসারে আমরা হাফ রেঞ্জ কোসাইন সিরিজ বা এই হাফ রেঞ্জ সাইন সিরিজ পাব যেখানে আমরা bn গণনা করতে পারি 2L0Lfxsin nπxL এই সূত্র দিয়ে আর একে বলা হয় f এর হাফ রেঞ্জ সাইন সিরিজ সুতরাং কিছু ব্যবধানে প্রদত্ত একটি ফাংশনের জন্য আমাদের উভয় সম্প্রসারণ হাফ রেঞ্জ কোসাইন সম্প্রসারণ বা হাফ রেঞ্জ সাইন সম্প্রসারণ উভয়ই থাকতে পারে অন্যদিকে সংজ্ঞায়িত একটি ফাংশনের জন্য 0 L তে আমরা এর ফুরিয়ার সিরিজও পেতে পারি যার উভয় পদ সাইন এবং কোসাইন থাকতে পারে সুতরাং শুধুমাত্র কোসাইন পদ পেতে আমাদের একটি জোড় এক্সটেনশন আছে ফাংশন প্রসারিত করতে হবে এবং শুধুমাত্র সাইন সিরিজ পেতে আমরা একটি বিজোড় এক্সটেনশন আছে ফাংশন প্রসারিত করতে হবে সুতরাং শুধু একটি সংক্ষিপ্ত মন্তব্য লক্ষ্য করুন আমরা একটি ফাংশন f একটি ফুরিয়ার সিরিজ বিকশিত ব্যবধান 0L এ সংজ্ঞায়িত করতে তাই হয় আমরা ফুরিয়ার সিরিজ না অর্ধেক পরিসীমা ফুরিয়ার সিরিজ বিকাশ করতে পারি এবং সাধারণভাবে এটা সব সাইন এবং কোসাইন পদ থাকবে এবং যদি এই সিরিজ একত্রিত হয় আমরা জানি যে এটি একটি Lপর্যায়ক্রমিক ফাংশন প্রতিনিধিত্ব করবে কারণ ফাংশনটি 0 L অঞ্চলে সংজ্ঞায়িত করা হয়েছিল সুতরাং এই ফাংশন 0L এ সংজ্ঞায়িত অনুমান এবং যখন আমরা তার ফুরিয়ার সিরিজ লিখতে চাই তারপর সিরিজ যেমন একটি ফাংশন যা L পর্যায়ক্রমিক হয় বিন্দুতে মিলিত 0L এ করবে কিন্তু এখন এই হাফ রেঞ্জ সিরিজের ধারণা ফুরিয়ার সিরিজ থেকে সম্পূর্ণ ভিন্ন যা আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি এখানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী সাইন বা কোসাইন সিরিজের ফাংশনটি প্রসারিত করি আর ফাংশন f এর হাফ রেঞ্জ সিরিজ উপস্থাপিত 2L পর্যাবৃত্ত ফাংশন করবে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি 0 থেকে L তে সংজ্ঞায়িত একই ফাংশনটি বিবেচনা করি এবং অনুমান করি আমি এই ফাংশনের একটি সাইন সিরিজ চাই আমি এই ফাংশনটির একটি এক্সটেনশন করব L≤x 0 যাতে L≤x 0 এই পরিসরের ফাংশন একটি বিজোড় ফাংশনে পরিণত হয় এবং এখন আমি এর ফুরিয়ার সিরিজটি লিখতে পারি এবং ফুরিয়ার সিরিজটি এমন একটি ফাংশনে রূপান্তরিত হবে যা 2L পর্যায়ক্রমিক হবে কেবল L পর্যায়ক্রমিক নয় সুতরাং আমি মনে করি এই মন্তব্যটি দিয়ে ধারণাটি পরিষ্কার সুতরাং আমরা আরও এগিয়ে যেতে পারি উদাহরণস্বরূপ আমরা হাফ রেঞ্জ সাইন সিরিজ পেতে চাই সুতরাং এখানে উদ্দেশ্য হল সাইন সিরিজ আমরা কোসাইন সিরিজও পেতে পারি কিন্তু প্রথমে সাইন সিরিজ নিয়ে যাই সুতরাং সূচকীয় ফাংশন ex এই 0 x 1 অঞ্চলে দেওয়া হয়েছে এবং আমরা এর সাইন সিরিজ লিখতে চাই এর মানে হল আমাদের এই ফাংশনটি 1 x 0 ব্যবধানে প্রসারিত করতে হবে যাতে পুরো ফাংশন 1x1 এর মধ্যে একটি বিজোড় ফাংশন হয়ে যায় সুতরাং যদি এটি সূচকীয় ফাংশন হয় ex 0 x 1 ব্যবধানে আমরা এই এক্সটেনশনটি এখানে রাখতে চাই সুতরাং এটি ছিল প্রদত্ত ফাংশন এর সূচকীয় ফাংশন 0 x 1 আমরা এই ফাংশনটি প্রসারিত করেছি যাতে 1 x 1 এই পরিসরের ফাংশন এখন একটি বিজোড় ফাংশনে পরিণত হয়েছে এবং এখন আমরা এর ফুরিয়ার সিরিজ লিখব সুতরাং যদি আমরা এই ফাংশনের ফুরিয়ার সিরিজ লিখি তাহলে স্বাভাবিকভাবেই এতে কেবল সাইন সিরিজ থাকবে এবং আমাদের এখন সরাসরি সূত্র আছে আমাদের এই ফাংশনের ফুরিয়ার সিরিজ লিখতে হবে না আমরা ইতিমধ্যে পূর্ববর্তী স্লাইডে এটি করেছি আমরা আলোচনা করেছি যে সাইন সিরিজ গণনার ঠিক সূত্রটি কী যখন ফাংশনটি 0 থেকে L পর্যন্ত কিছু ব্যবধানে দেওয়া হয় সুতরাং আমরা তার হাফ রেঞ্জ সাইন সিরিজ গণনা করতে পারি সুতরাং হাফ রেঞ্জ সাইন সিরিজের জন্য আমাদে bn রগণনা করতে হবে যেটি ফুরিয়ার সহগ bn2l0lfxsin nπxl dx সুতরাং l 1 সেখানে সুতরাং আমাদের ইন্টিগ্র্যালটি আছে 201exsin nπx dx এবং l 1 আবার সুতরাং আমরা এটিকে বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করতে পারি সুতরাং আমাদের আছে exsin nπx 0 থেকে 1 পর্যন্ত এবং তারপর এই সাইন এই কোসাইন হয়ে গেছে এবং ex আবার থাকবে ex যখন ইন্টিগ্রেট হবে সুতরাং এই nπ ফ্যাক্টরটি এখন এসেছে এবং তারপরে আমরা এটিকে সহজ করতে পারি সুতরাং এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ sin 0 0 হয়ে যাবে এবং sin nπ ও 0 হবে সুতরাং এই শব্দটি 0 হয়ে যাবে এবং আমাদের আবার দ্বিতীয় টার্মকে ইন্টিগ্রেট করতে হবে এবং আমরা এই ফলাফলটি এখানে পাব যা এই bn এর পরিপ্রেক্ষিতে এটিকে সরলীকৃত করা যেতে পারে যদি আমরা এটিকে অন্য দিকে নিয়ে যাই এবং আমরা bn এর জন্য সহজ করতে পারি সুতরাং সরলীকরণের পরে আমরা bn2nπ1 e 1n1n22 পাচ্ছি সুতরাং এখন ফুরিয়ার সহগ আছে আমরা কি করতে পারি আমরা সাইন সিরিজ লিখতে পারি কারণ এখানে উদ্দেশ্য ছিল সাইন সিরিজ সুতরাং ex এর জন্য সাইন সিরিজ হবে 2πn 1n1 e 1n1n22sin nπx এই 2π সেখান থেকে আসে এবং bn সহগ এখানে প্রতিস্থাপিত হয় এবং এটি এখানে সমতা আমরা এই সমতা লিখেছি যা 0x1 অঞ্চলে সত্য কারণ আমাদের কন্টিনিউয়াস ফাংশন রয়েছে সুতরাং আমাদের ex ফাংশন ছিল 0x1 অঞ্চলে সুতরাং এই ফাংশনটি এই পরিসরে ধারাবাহিকভাবে চলছে এবং স্বাভাবিকভাবেই এই ডাইরিচলেট তত্ত্ব দ্বারা এই ফুরিয়ার সিরিজ 0 x 1 এই অঞ্চলেএকত্রিত হবে আমাদের 0 এ সমস্যা হবে আমরা 0 এ এই সমতা তৈরি করতে পারব না কারণ এটি একটি বিজোড় এক্সটেনশন এবং 0 এ এক প্রান্তে মান 1 অন্য প্রান্তে এটি 1 এবং আমাদের নিতে হবে গড় সুতরাং এটি 0 হয়ে যাবে বর্ধিত অংশ সহ এই পুরো ফাংশনের ফুরিয়ার সিরিজটি 0 এ শুধুমাত্র 0 এ রূপান্তরিত হবে কিন্তু 0 x 1 এ আমরা অবশ্যই এই সমতা লিখতে পারি সুতরাং এখানে এই সিরিজটি ex এর সমান এবং এতে কেবল সাইন পদ রয়েছে তাই এটি সাইন সিরিজ শুধু এটি প্লট করার জন্য তাই এটি সাইন সিরিজ আমরা শুধু মূল্যায়ন করেছি নির্মাণ করেছি সুতরাং এটি ফাংশন ছিল ex এবং আপনি এটি মনে রাখবেন এক্সটেনশানটি এমনভাবে করা হয়েছিল যে সম্পূর্ণভাবে 1 থেকে 1 পর্যন্ত ফাংশনটি বিজোড় ফাংশনে পরিণত হয় এবং এখন যদি আপনি এর পুরো পরিসরের জন্য এই সাইন সিরিজটি প্লট করেন R পরিসরে তাহলে আমাদের এই কাঠামো থাকবে এটি একটি এবং এটি এইরকম কিছুতে একত্রিত হবে সুতরাং এখানে আবার এখানে এবং এই এক এবং তাই সুতরাং এটি ফুরিয়ার সিরিজ হবে এবং মাঝখানে এটি সর্বদা 0 তে চলে যাবে সুতরাং বিচ্ছিন্নতার সময়ে এটি গড় মানের সাথে একত্রিত হবে অন্যথায় এটি x এর অন্য যেকোনো মানের জন্য এই সূচকীয় ফাংশনে একত্রিত হবে সুতরাং এখন কি আকর্ষণীয় যে এই সাইন সিরিজের পরিবর্তে আমরা একই ফাংশন ex এর জন্য একটি কোসাইন সিরিজ পেতে পারতাম সুতরাং আমরা ex এর অন্য উপস্থাপনা পেতে পারি কোসাইন ফাংশনের ক্ষেত্রে এবং কি আকর্ষণীয় যে কোসাইন পদে আমাদের একটি সম্পূর্ণ ভিন্ন কনভারজেন্ট ফাংশন হবে কিন্তু 0 x 1 অঞ্চলে এটি আবার ex এর সাথে মিলবে সুতরাং আমাদের এখানে দুটি ভিন্ন বিস্তার থাকতে পারে একটি সম্পূর্ণরূপে সাইন এর পরিপ্রেক্ষিতে আমরা অন্য সিরিজটি কোসাইনের পরিপ্রেক্ষিতে পেতে পারি কিন্তু উভয় সিরিজ একত্রিত হবে 0 x 1 এ একই ফাংশন ex এ সুতরাং উদাহরণস্বরূপ আমরা এখানে কোসাইন সিরিজের প্লটও করেছি সুতরাং যদি আমরা এর কোসাইন সিরিজ লিখি আমাদের একই ধাপগুলি অনুসরণ করতে হবে যা আমরা আগে করেছি সুতরাং 0 x 1 অঞ্চলে এটি এই সূচকীয় ফাংশনের সমান হবে যা এই সময় বাড়ানো হয়েছিল যাতে এটি ব্যবধান 0 x 1 এ জোড় ফাংশনে পরিণত হয়েছে এবং তারপরে আমরা ফুরিয়ার সিরিজ লিখেছি যা এখন কোসাইন সিরিজ এবং তাই এই অঞ্চলে এই একই ফাংশনটি ex এর মতো এখন এটি বিশুদ্ধ কোসাইন পদ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় কিন্তু এটি একই সূচকীয় ফাংশনে রূপান্তরিত হচ্ছে সুতরাং আমাদের আছে ex কোসাইনের পরিপ্রেক্ষিতে আগের স্লাইডে আমাদের ex আছে এবং এটি বিশুদ্ধভাবে সাইন পদে লেখা হয়েছিল আচ্ছা এখন আমরা অন্য উদাহরণে এগিয়ে যেতে পারি এখানে আমরা f কে বিবেচনা করব sin πxl হিসেবে 0 l ব্যবধানে এবং আমরা এর কোসাইন সিরিজটি 0 l পরিসরে লিখব সুতরাং আমরা আবার একই ধাপগুলি করব তাই কোসাইন সিরিজের জন্য আমাদের গণনা করতে হবে an2l0lsin πxl cos nπxl dx সুতরাং আমরা 2sin a cos b সূত্র ব্যবহার করতে পারি এবং তারপর আমাদের এটি ইন্টিগ্রেট করতে হবে সুতরাং আমি বিশ্বাস করি এটি দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারি সুতরাং সাইন দিয়ে আমাদের কোসাইন শব্দ আছে এখানেও আমাদের কোসাইন শব্দ আছে এবং তারপর এটি ছিল কন্টিনিউয়াস এবং তারপর আমাদের সীমা 0 থেকে l করতে হবে যা এমন একটি অভিব্যক্তি হতে পারে যা হতে পারে an এর এই মান পেতে সরলীকৃত হবে সুতরাং an হবে 0 যখন n বিজোড় এবং যখন n জোড় হয় এটি সরলীকৃত হয় 4π n1 দ্বারা সুতরাং আমাদের এটি an আছে এবং তারপরে আমাদের এই a1 গণনা করতে হবে আলাদাভাবে কারণ n 1 গণনায় বাদ দেওয়া হয়েছিল অন্যথায় আমাদের হরতে থাকতে পারে না সুতরাং আমরা এই a1 পৃথকভাবে গণনা করতে পারি যাতে a1 এর জন্য ফলাফল হতে পারে আমরা যখন n1 পুট করি সেখানে এবং যে আবার একত্রিত করা যেতে আমরা বুঝতে পারি যে a1 0 এই ক্ষেত্রে সুতরাং f এর ফুরিয়ার কোসাইন সিরিজটি এইভাবে দেওয়া হয়েছে যা কোসাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে 0xl অঞ্চলে আবার বৈচিত্র্যপূর্ণ এবং ব্যবধান 0xl এই সাইন ফাংশনের ধারাবাহিকতার কারণে আমাদের সমতা চিহ্ন রয়েছে সুতরাং এখানে কি আকর্ষণীয় যে এই সাইন ফাংশন sin πxl সম্পূর্ণরূপে কোসাইন ফাংশন অনুযায়ী লেখা হয় সুতরাং আমরা সেভাবেই করি আমি বলতে চাচ্ছি যদি একটি ফাংশন একটি পরিসরে দেওয়া হয় যদি আমরা ফুরিয়ার সাইন সিরিজ গণনা করতে চাই আমাদের কেবল একটি বিজোড় এক্সটেনশন হিসাবে ফাংশনটি প্রসারিত করতে হবে অথবা যদি আমরা বিশুদ্ধভাবে কোসাইন শর্তাবলী চাই আমাদের এটি একটি জোড় ফাংশন হিসাবে প্রসারিত করতে হবে সুতরাং এখানে সাইন ফাংশনটি কোসাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে ঠিক আছে শুধু sin πxl এর কোসাইন সিরিজের জন্য এখানে কি ঘটছে তা আবার দেখার জন্য সুতরাং আমরা এখানে এই sin πxl ফাংশন ছিল 0 x l ব্যবধানে আমরা এখানে নিয়েছি l 1 এবং পরিসীমা হল 0 x l এবং তারপর আমরা কোসাইন সিরিজ লিখেছি এই এক্সটেনশানটিকে ইভেন্ট এক্সটেনশন হিসেবে এবং তারপরে ফলস্বরূপ ফুরিয়ার সিরিজের এই কোসাইন পদ রয়েছে এবং আমরা ফলাফলটি পেয়েছি যা আগের স্লাইডে দেওয়া হয়েছিল সুতরাং এখন এখানে আমরা প্রসারিত করতে চাই উদাহরণস্বরূপ fx x দেওয়া বা সংজ্ঞায়িত এই 0 x 2 একটি সাইন সিরিজ এবং সেইসাথে কোসাইন সিরিজের মধ্যে সুতরাং আমরা শুধু এই ফাংশনটি ব্যবধান 2 x 0 এ প্রসারিত করবো সাইন সিরিজ বা কোসাইন সিরিজের জন্য সুতরাং সাইন সিরিজ পেতে আমাদের শুধুগণনা করতে হবে bn প্রকৃতপক্ষে আমাদের এটি বাড়ানোর দরকার নেই আমি বলতে চাচ্ছি যে ধারণাটি পরিষ্কার হওয়া উচিত যে এখানে কী ঘটছে কিন্তু ইতিমধ্যে আলোচিত সূত্রগুলির সাহায্যে আমরা শুধুগণনা করব bn এবং এর সাইন সিরিজ লিখব কোসাইন এর জন্য আমরা শুধুগণনা করব anগুলি এবং তারপর আমরা তার ফুরিয়ার সিরিজ লিখতে পারি সুতরাং আমাদের মূলত এটিকে সম্প্রসারিত করতে হবে না বা ফাংশনটিকে একটি বিজোড় এক্সটেনশন বা জোড় এক্সটেনশন হিসাবে প্রসারিত করতে হবে না এবং আমাদের ফুরিয়ার সিরিজ লিখতে হবে সেটার প্রয়োজন নেই সুতরাং আমরা শুধুগণনা করব bn সুতরাংbn2L0Lfxsin nπxL dx bn গণনার সাধারণ সূত্র সুতরাং এখানে L 2 এবং তারপর আমাদের আছে 2202xsin nπx2 dx যা আমাদের বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করতে হবে সুতরাং প্রথমটি হল x এবং এটি যেমন আছে তেমনই থাকবে তারপর আমাদের সাইন এর জন্য cos আছে এবং তারপর এই ইন্টিগ্রেশন করার জন্য আমাদের সেখানে চিহ্ন আছে কারণ সাইন ইন্টিগ্রেটেড এবং তারপর আমাদের সাথে কোসাইন আছে চিহ্নের এবং এই 2nπ ফ্যাক্টরটি সেখানে উপস্থিত হবে তাই আবার একই জিনিস সেখানে 2nπ সহফ্যাক্টর চিহ্ন এবং ছিল তাই এটি সমন্বয় করা হয় এবং তারপর আমাদের এর পার্থক্য আছে x যা 1 এখানে এবং তারপর আবার আমরা এই cos nπx2 পাচ্ছি সুতরাং যা আরও ইন্টিগ্রেট করা যেতে পারে সুতরাং যখন আমরা এই 2 কে সেখানে প্রতিস্থাপন করব তখন আমাদের cos nπ হবে এই 2 দিয়ে সেখানে এবং তারপর 0 লাগালে আমাদের 0 থাকবে সুতরাং আমাদের এটি পেতে সহজ করতে হবে 4nπcos nπ সুতরাং 0x2 অঞ্চল এ আমরা এই ফুরিয়ার সাইন সিরিজ কারণ আমরা প্রস্তুত আছে bns সুতরাং x কে এখানে সহগের সাথে সাইন সিরিজের পরিপ্রেক্ষিতে লেখা যেতে পারে 4nπcos nπ অথবা আমরা এটি প্রসারিত করতে পারি তাই আমরা এইগুলি পাচ্ছি শুধুমাত্র সিরিজের সাইন পদ এবং এটি এই x এর প্রতিনিধিত্ব সেখানে আমাদের সমতা আছে সুতরাং 0 x 2 অঞ্চলে আমাদের এই সমতা আছে সুতরাং এই সিরিজটি একত্রিত হবে কারণ আমরা এই ফলাফলটি Dirichlet উপপাদ্য থেকে জানি যে বিন্দুগুলিতে এটি অবিচ্ছিন্ন এটি ঠিক ফাংশনের সমান হবে ফাংশনটি সেখানে x ছিল সুতরাং আমাদের আছে x এই সিরিজের সমান যা সম্পূর্ণরূপে সাইন পদ রয়েছে ভাল আমরা এই fxx প্রকাশ করতে পারি এর মধ্যে কোসাইন সিরিজ এবং যে জন্য আমরা ans নিরূপণ করতে পারি n≠0 এর জন্য আমাদের পৃথক হিসাব করতে হবে সুতরাং এখানে আমরা আবার একই সূত্র an2202xcos nπx2 dx এর জন্য আছে এবং আমরা এটি আবার বাই পার্টস দ্বারা ইন্টিগ্রেট করতে পারি সুতরাং এখানে এটি x এবং তারপর আমরা সেখানে সাইন পাব এবং আবার সাইন এবং x এর ডিফারেন্টশিয়েশন 1 হবে এই cos শব্দ পেতে আমাদের আবার ডিফারেন্টশিয়েশন করতে হবে এবং সীমা 0 থেকে 2 আবার এই সীমাগুলি প্রতিস্থাপন করার পরে আমরা 4n22cos nπ 1 পাবো সুতরাং আমাদের সহগ an আছে পাশাপাশি তাই হয় আমরা নিচে তার সিরিজ এখানে এইসাথে লিখতে ans এর এবং আমাদের সহগ a0 আছে আলাদাভাবে an এর সাথে এটি সরাসরি সম্ভব নয় কারণ এই হর n এর জন্য সুতরাং আমরা a0 গণনা করতে পারি আলাদাভাবে যা সেখানে 2 আসছে এবং এখন আমরা ফুরিয়ার সিরিজ লিখতে পারি x এর জন্য যেখানে x 0 x 2 অঞ্চলে দেওয়া হয় সুতরাং আমাদের x আছে যেটি সম্পূর্ণ কোসাইন সিরিজের সমান সুতরাং একই x একই ফাংশন যা 0 x 2 এই অঞ্চলে দেওয়া হয়েছিল একযোগে আমরা এই x কে লিখেছি বিশুদ্ধভাবে কোসাইন সিরিজে সমতা চিহ্ন দিয়ে এবং আগেরটি আমাদের কেবল সাইন ছিল এই x এর ধারাবাহিক উপস্থাপনা 0 x 2 অঞ্চলে আমরা এখন কোসাইন এর পরিপ্রেক্ষিতে লিখেছি সুতরাং এই হাফ রেঞ্জ সাইন বা কোসাইন সিরিজের সৌন্দর্য যা আমরা প্রদত্ত ফাংশনটি সাইন সিরিজ বা কোসাইন সিরিজের মধ্যে লিখতে পারি ঠিক আছে শুধু এখানে কি ঘটছে তা দেখার জন্য তাই এটি দেওয়া ফাংশন ছিল 0 x 2 এ এবং তারপর ফুরিয়ার সিরিজ 4 পর্যায় সহ একটি পর্যায়ক্রমিক ফাংশনে একত্রিত হবে কারণ এই এক্সটেনশনটি সেখানে করতে হবে যদিও আমরা স্পষ্টভাবে এটি করিনি এবং ফুরিয়ার সিরিজ পেয়েছি আমরা সরাসরি সূত্র প্রয়োগ করেছি কিন্তু আমাদের জানা উচিত যে ঠিক কি ঘটছে সুতরাং এই ফাংশনের সময়কাল হতে চলেছে 2 x 2 এবং এটি এই ফাংশনের একটি বিজোড় এক্সটেনশন ছিল সুতরাং স্বাভাবিকভাবেই আমরা এই ক্ষেত্রে সাইন সিরিজ পাব কোসাইন সিরিজের জন্য x হিসাবে দেওয়া ফাংশন এটি 0 x 2 ব্যবধানে এবং এই f ফাংশনের জন্য আমাদের এই জোড় এক্সটেনশন থাকতে হবে এবং তারপর ফুরিয়ার সিরিজ এখানে ঠিক এই একের সাথে মিলিত হবে এই সময়টি এখন হবে যা এই পর্যায়ক্রমিক ফাংশনের জন্য এখানে পুনরাবৃত্তি করা হবে সুতরাং এখন ফুরিয়ার সিরিজ এই ফাংশনে রূপান্তরিত হচ্ছে কোসাইন সিরিজের ক্ষেত্রে সাইন সিরিজের ক্ষেত্রে এটি এই ফাংশনে রূপান্তরিত হচ্ছে সুতরাং উদাহরণস্বরূপ কোসাইন ক্ষেত্রে আপনার সর্বত্র কন্টিনিউয়িটি রয়েছে এবং এই ফুরিয়ার সিরিজের মান রয়েছে ফুরিয়ার কোসাইন সিরিজ যে কোনও সময়ে এই ফাংশনের ঠিক মান হবে কিন্তু এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমাদের এই পয়েন্টগুলিতে সমস্যা আছে কিন্তু তারপর এটি ফুরিয়ার সিরিজকে মধ্যম 0 গড় মানের সাথে একত্রিত করবে অতএব আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে আগে কনভারজেন্স ফলাফলের সাথে আচ্ছা এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং এখন উপসংহারে আমরা এই বক্তৃতায় যা আলোচনা করেছি ধরুন এই f হল একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন যা 0 L ব্যবধান এ সংজ্ঞায়িত করা হয়েছে তারপর এটা আমাদের নিচে কোসাইন সিরিজ লিখতে হবে অথবা আমাদের এটা হাফ রেঞ্জ কোসাইন সিরিজ যেখানে f কোসাইন ফাংশন পরিপ্রেক্ষিতে বিশুদ্ধরূপে প্রতিনিধিত্ব করা যেতে পারে a02n1ancos nπxL হিসাবে যেখানে an 2L0Lfxcos nπxL dx দ্বারা দেওয়া হয় অথবা আমরা সাইন সিরিজ এই প্রসারিত করতে চাই তাহলে n1bnsin nπxL তারপর আমাদের bn গণনা করতে হবে 2L0Lfxsin nπxL dx দিয়ে এবং তারপর আমরা ফাংশন বিশুদ্ধ সাইন বিস্তার আছে সুতরাং এখন তিনটি সম্ভাবনা রয়েছে আমরা কমপক্ষে তিনটি সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি 0 L রেঞ্জে একটি ফাংশন দেওয়া হলে আমরা এর ফুরিয়ার সিরিজ তৈরি করতে পারি যার মধ্যে সাধারণভাবে সাইন এবং কোসাইন থাকবে উভয় পদ এবং ফুরিয়ার সিরিজরূ পান্তরিত হবে L পর্যায়ক্রমিক ফাংশনে এবং এই সময়কালটি 0 L এ প্রদত্ত ফাংশন দ্বারা ঠিকভাবে সংজ্ঞায়িত করা হবে কারণ আমরা এর ফুরিয়ার সিরিজ লিখেছি এখন হাফ রেঞ্জ সিরিজের জন্য যদি আমরা কোসাইন সিরিজ করতে চাই তাহলে কোসাইন সিরিজ পর্যায়ক্রমিক ফাংশন 2L এর সাথে একত্রিত হবে কারণ এখন এক সময়ের মধ্যে ফাংশনটি -L থেকে L পর্যন্ত সংজ্ঞায়িত করা হবে এবং -L থেকে 0 এটি একটি জোড় এক্সটেনশন থাকবে তাহলেই আমরা এই হাফ রেঞ্জ কোসাইন সিরিজ পাব একইভাবে হাফ রেঞ্জ সাইন সিরিজের জন্য এই হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ এটি 2L পিরিয়ড থাকা ফাংশনে একত্রিত হবে এবং এক সময়ের মধ্যে এটি L থেকে L পর্যন্ত সংজ্ঞায়িত এবং L থেকে 0 পর্যন্ত হবে আমাদের ফাংশনের বিজোড় এক্সটেনশন আছে যা এই 0 থেকে সংজ্ঞায়িত করা হয়েছে L তে সুতরাং আমি আশা করি যে হাফ রেঞ্জ সিরিজের সম্পর্কে ধারণাটি পরিষ্কার যা ফুরিয়ার সিরিজ থেকে সম্পূর্ণ ভিন্ন এটি বিজোড় এবং জোড় এক্সটেনশনের উপর ভিত্তি করে এবং সাইন ফাংশনের ক্ষেত্রে অথবা কোসাইন ফাংশনের ক্ষেত্রে পছন্দসই ফুরিয়ার সিরিজের জন্য ঠিক আছে তাই এই বক্তৃতার জন্য এবং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই